হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা মডিউল নাম্বার 7 আলোচনা করবো যেটা হলো কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কম্পিউটার গ্রাফিক্সে মূলত আমরা কম্পিউটার গ্রাফিক্স নিয়ে মোটামুটি ভাবে একটা আলোচনা করবো কি করে সেগুলো উৎপন্ন হয় এবং সাধারণভাবে কি সফটওয়্যার ব্যবহার করা হয় অটোক্যাড সম্পর্কে সামান্য কিছু এবং সলিড ওয়ার্কস সম্পর্কে বিস্তারিত এগুলো হলো মডিউল যেগুলো আমরা কম্পিউটার গ্রাফিক্সে আলোচনা করবো সুতরাং সংক্ষিপ্ত বিবরণ হিসেবে এখনো পর্যন্ত আমরা শীট গুলোতে মাত্রা গুলো কম্পাস ডিভাইডার স্কেল চাঁদা এবং অন্যান্য জিনিস ব্যবহার করে টেকনিক্যাল ড্রইং কি করে আঁকতে হয় তা আমরা শিখেছি দ্বিমাত্রিক অথবা সম্ভবত আইসোমেট্রিক ভিউ গুলোতে ত্রিমাত্রিক বস্তুগুলো গঠন করার চেষ্টা করবো এখন থেকে আমরা কম্পিউটার গুলো ব্যবহারের চেষ্টা করবো সেই প্রকারের ত্রিমাত্রিক বস্তুগুলো কিভাবে গঠন করতে হয় অথবা সম্ভবত ত্রিমাত্রিক বস্তুগুলোর বিভক্ত সেকশনাল ভিউ গুলো করতে হয় তার জন্য সেটা দিয়ে শুরু করতে প্রথমে আমরা এই কম্পিউটার গ্রাফিক্সের দিকে মোটামুটিভাবে দেখব সুতরাং আধুনিক যুগের ইঞ্জিনিয়ারিং ডিজাইন গুলো সব সময় ত্রিমাত্রিক বস্তুগুলো এবং 3D সলিড মডেলিং নিয়ে হয়ে থাকে উদাহরণ হিসেবে এখানে এগুলো হলো ভিউগুলো কিন্তু সাধারণত আমরা এটাকে শীটে আমাদের ড্রইং শীট এ গঠন করি সম্ভবত ডানদিকের ভিউ গুলো বাঁ দিকের ভিউ গুলো টপ ভিউ ফ্রন্ট ভিউ আমরা গঠন করি অনুমান করার চেষ্টা করো 3D তে একটা বস্তুকে কেমন দেখায় এবং সেটাকে আইসোমেট্রিক ভিউগুলোতে প্রকাশ করার চেষ্টা করো এই কম্পিউটেশনাল গ্রাফিক্স এর সুবিধা হল তাদেরকে দেখতে ভালো লাগে এবং সেই যথার্থ মাত্রা গুলোতে আমরা সব সময় ব্যবহার করতে পারি যখনই তোমরা ছবি আঁকো সেখানে সব সময় লিস্ট কাউন্ট থাকে যেখানে কম্পিউটার গ্রাফিক্সে তোমাদের যথার্থ তথ্য থাকবে যদিও আচ্ছাদিত অংশ যেমন উজ্জ্বল হালকা রঙ গুলো ঘন রঙ গুলো এই প্রকারের বিষয়গুলো চোখে মনোরম অনুভূতি দেয় আসল ক্ষমতা হলো বস্তুর সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বর্ণনা দেওয়া এবং ঐ সমস্ত তথ্যগুলোকে আমরা কম্পিউটারে সঞ্চয় করতে পারি 10 বছর পরেও যদি কেউ তথ্যগুলো ফিরে পেতে চায় আমরা সেটা ব্যবহারের একটা অবস্থায় থাকবো অন্যদিকে ড্রয়িং শীট এবং অন্য জিনিস যেগুলো আমরা হাতে কলমে করি তাদের একটা আয়ুষ্কাল থাকে এবং যদি আমরা সেই তথ্যগুলো অন্যদের সাথে ভাগাভাগি করতে চাই সাপ্লাই চেন এর জন্য সেটাও সম্ভব সুতরাং একটা জায়গায় টেকনিক্যাল ড্রয়িং তৈরি করা হবে এবং সেগুলোকে আলাদা দলের কাছে সরবরাহ করা হবে এবং এটা হল সাপ্লাই চেনে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য সরবরাহ করার জন্য সহজতম উপায় সাধারণত এই কম্পিউটার গ্রাফিক্স হলো ডিজাইন এর ধারণা গুলো দেখার জন্য জড়িত একটা কার্যকরী সরঞ্জাম হিসেবে গ্রাফিক্সের ব্যবহার আমরা প্রথমে দ্বিমাত্রিক শীটে গঠন করার চেষ্টা করবো সেটাকে ব্যাখ্যা করবো এবং সেখান থেকে সব শেষে সেই 3D বস্তুগুলোকে গঠন করবো এই কম্পিউটার গ্রাফিক্সের আরেকটা সুবিধা হলো যদি কেউ তাড়াতাড়ি একটা প্রোটোটাইপ তৈরি করতে চায় তবে এই ড্রইং গুলো ব্যবহার করা খুবই সহজ আজকের দিনে লোকেরা 3D নিয়ে কাজ করছে এবং পরবর্তীকালে 4D প্রিন্টিং হবে 3D প্রিন্টিং এ যদি তোমরা এই কম্পিউটার গ্রাফিক্স সরবরাহ করতে পারো তবে মেশিনটা কার্যকরভাবে সেই বস্তুর সম্পূর্ণ নকশা প্রিন্ট করার একটা অবস্থায় থাকবে সুতরাং যদি কেউ খুব তাড়াতাড়ি একটা অটোক্যাড এবং সলিডওয়ার্কসের মতন সফটওয়্যার ব্যবহার করে একটা প্রোটোটাইপ তৈরি করতে আগ্রহী হয় সেখানে ক্যাটিয়া এর মতন সফটওয়্যারও আছে যেগুলো কেউ সহজভাবে ব্যবহার করতে পারে এখনো পর্যন্ত আমরা 2D ড্রয়িং গুলো সম্পর্কে শিখেছি মূলত কাইনেমেটিক্স বোঝার জন্য এবং বর্তনী উপাদানের অবস্থান পর্যবেক্ষণের জন্য অথবা হয়তো ব্লু প্রিন্ট গুলোর বিন্দুর জন্য সেই 2D ড্রয়িং গুলো সহায়ক এগুলো হল শুধুমাত্র সহজভাবে আমাদের তথ্য দেওয়ার জন্য নথিপত্র বিস্তারিত বিবরণ আমরা শুধুমাত্র ত্রিমাত্রিক মডেলিং মারফত পেতে পারি বিশেষত ত্রিমাত্রিক মডেলিং বিভিন্ন প্রকারের হয় একটা হলো ওয়ারফ্রেম মডেল আরেকটা হলো একটা সারফেস মডেল তৃতীয়টা হলো সলিড মডেল এই সফটওয়্যারে দেখার আগে একটা পর্যালোচনা আমাদেরকে সব সময় সাহায্য করে এই টেকনিক্যাল ড্রইং এর নির্দিষ্ট কিছু প্রধান প্রধান শব্দ গুলোকে মনে রাখতে সেই উদ্দেশ্যে আমরা এই কম্পিউটার গ্রাফিক্সের সংক্ষিপ্ত আলোচনা করছি প্রথম ওয়ারফ্রেম মডেল কাজটার সহজ বিশ্লেষণের জন্য ইনপুট জ্যামিতিক তথ্য হিসাবে ব্যবহার হয় এখানে ব্রিজের একটা ছবি দেখানো হয়েছে যদি তোমরা ভালো করে দেখো এর মধ্যে অনেক রেখা উপাদান আছে এগুলোকে একটা ওয়ারফ্রেমের মতন দেখাচ্ছে সুতরাং বস্তুটার কঙ্কাল আমরা সর্বদাই এই ওয়ারফ্রেম থেকে পাবো এবং যদি কেও বস্তুটা তৈরি করতে আগ্রহী থাকে এই ওয়ারফ্রেমটা দেওয়া থাকতে হবে উদাহরণ হিসেবে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্যাগুলো তারা মূলত কন্টিনিউম মেকানিক্স নীতির উপর কাজ করে সেখানে ক্ষেত্র গুলো থাকবে পীড়ন বিকৃতি উষ্ণতা সম্পর্কে তথ্য হয়তো তড়িৎ প্রবাহ সম্পর্কে তথ্য এবং আরো অনেক বিষয় আমরা সাধারণত ক্ষেত্রগুলোর মতই দেখাই এর অর্থ হলো সংস্থার প্রত্যেকটা বিন্দু সেই নির্দিষ্ট খবর খুঁজে পাওয়ার একটা অবস্থায় থাকে সেই জন্য সাধারণত যখন আমরা প্রোগ্রাম লিখি অথবা প্রয়োজনীয় ফিজিকস এর বিষয়গুলো বোঝার জন্য সম্ভবত আংশিক অবকল সমীকরণ গুলোর সমাধান করি আমাদের বস্তুটাকে একটা ওয়ারফ্রেম মডেলে সরবরাহ করতে হয় উদাহরণ হিসেবে যেমন তোমাদের একটা সেল ফোন আছে সেখানে একটা চিপ প্রসেসর হতে পারে এটা অবিরাম এর পারিপার্শিকের সঙ্গে শক্তির আদান প্রদান করে চলেছে এটা হয়তো অতিরিক্ত উত্তপ্ত হয়ে গেছে এখন সেটার উষ্ণতার বন্টন কি হতে পারে সম্ভবত ওর ওপরে একটা হালকা ব্রিজ হয়ে থাকতে পারে সুতরাং সেখানে নির্দিষ্ট কিছু প্রকারের সীমা শর্ত গুলো আছে এখন যদি আমি সেই প্রকারের সমস্যাটা বুঝতে চাই তাহলে যেটা আমাকে করতে হবে সেটা হলো সবার প্রথমে ঠিক কোথায় চিপ টা আছে কোথায় রোধ আছে তার ওপর ভিত্তি করে একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং গঠন করতে হবে এবং সেটার অন্তর্ভুক্ত অন্যান্য অংশগুলো কি উষ্ণতা ক্ষেত্র সাপেক্ষে কি প্রকারের সীমা শর্ত আমাকে প্রয়োগ করতে হবে এই প্রকারের বিষয়গুলো আমাকে কোনো নির্দিষ্ট বস্তুর ওপর তৈরি করতে হবে এবং সেই তথ্যগুলো আমাদের প্রত্যেক অবস্থায় কম্পিউটারকে শেখাতে হবে এবং সেই উদ্দেশ্যে সাধারণত এই ওয়ারফ্রেম ডিজাইন গুলো অথবা ড্রয়িং গুলো সহায়ক হবে আরেকটা হলো সারফেস মডেল গুলো এই সারফেস মডেলগুলো মূলত ব্যবহার করা হয় ক্ষেত্রগুলোকে দেখার জন্য এবং সেগুলো বস্তুর মধ্যে থাকা যেকোনো আড়ালে থাকা রেখাগুলোকে অপসারণ করে তোমরা হয়তো একটা বস্তুকে দেখতে চাইছ অথবা হয়তো এর বদলে এর পৃষ্ঠতলের উষ্ণতার বন্টন যদিও আমরা একটা ওয়ারফ্রেম মডেল সরবরাহ করেছি যেটা ঐ বিন্দুগুলোতে সমীকরণগুলোর সমাধান করেছে কিন্তু তোমাদের পৃষ্ঠতলের খবরা খবর যেমন একটা উষ্ণতার বন্টনের রংবেরঙের কন্টুর অথবা তড়িৎচুম্বকীয় ক্ষেত্র যা তোমরা দেখতে চলেছো এই সারফেস মডেল গুলো দিয়ে সেটা একটা সুন্দর আবেদন প্রদান করে যদিও খবরগুলো বিচ্ছিন্ন স্তরে একটা বিন্দুতে দুটো বিন্দুতে বা হয়তো একশত বিন্দুতে আছে কিন্তু সম্ভবত এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সেখানে একটা পুনর্গঠন ঘটা উচিত সুতরাং যেকোনো সারফেস মডেলিং এর ধারণায় বিচ্ছিন্ন খবরগুলো থেকে সেই প্রকারের ইন্টারপোলেশন অন্তর্ভুক্ত করা থাকে উদাহরণ হিসেবে এই গাড়ির কাঠামো আমরা যেটার দিকে দেখছি এটা যাই হোক এটা চোখে সুন্দর দেখাচ্ছে কিন্তু রং এর বৈসাদৃশ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অথবা হয়তো ঐ বস্তুর বক্রতা এই প্রকারের বিষয়গুলো বিচ্ছিন্ন তথ্য হিসাবে উপলব্ধ সেই বিচ্ছিন্ন তথ্য ব্যবহার করে আমরা রেন্ডারিং টেকনিক গুলো দিয়ে গিয়ে একটা সুন্দর দেখতে বস্তু গঠনের চেষ্টা করি এই প্রকারের পদ্ধতিকে আমরা সারফেস মডেলিং বলে থাকি এবং এই সারফেস মডেল গুলোর কোনো বেধ থাকে না এগুলোর বেধ অত্যন্ত কম হয় এদের দৈর্ঘ্য প্রস্থ এই উচ্চতা এই প্রকারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিন্তু বেধ নয় যদি আমাদের সেই প্রকারের বস্তুগুলো থাকেআমরা পৃষ্ঠতল বলবো আমরা এগুলোকে সারফেস মডেলিং ব্যবহার করে গঠন করবো সেখানে বেশ কিছু বস্তু আছে যেখানে আরেকটা মাত্রা হিসাবে বেধও গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সেখানে জেট ইঞ্জিন এর জন্য হতে পারে একটা গ্যাস টারবাইন আছে তোমার হয়তো থাকতে পারে টারবাইন ব্লেড গুলোর মত কিছু একটা কম্প্রেসার গুলো এবং নজল গুলো ফ্যান গুলো এবং অন্য প্রকারের বিষয়গুলো সেখানে আছে এই অংশগুলোর কিছু যেমন ফ্যানের ব্লেড গুলো হলো পৃষ্ঠতলের মতন এগুলোর 0 বেধ আছে কিন্তু তাদের কিছু যেমন এই নজলগুলো এবং সম্ভবত ওই বস্তুটার শ্যাফট এগুলো হলো ত্রিমাত্রিক বিষয় সুতরাং যদি একটা বিস্তারিত ভিউ আমাদের দিতে হয় সেই প্রকারের বিষয়গুলোকে আমরা সলিড মডেল বলে থাকি যদিও সমস্তগুলোই হলো ত্রিমাত্রিক কম্পিউটার গ্রাফিক্স প্রকাশভঙ্গির সাপেক্ষে সেগুলোকে ওয়ারফ্রেম মডেল সারফেস মডেল এবং সলিড মডেল হিসাবে প্রকারভেদ করা হবে যদি তোমরা সলিড মডেল গুলোতে যাও এগুলোতে প্রচুর বা বিশাল পরিমাণ কম্পিউটার মেমোরি এর প্রয়োজন হয় তোমাদেরকে এই সমস্ত বিন্দু গুলোতে তথ্য সঞ্চয় করতে হবে পৃষ্ঠতলটা ওয়ারফ্রেম এবং সলিড মডেলগুলোর মাঝামাঝি হবে সুতরাং এই ওয়ারফ্রেম মডেল গুলো সম্পর্কে বিস্তারিত দেখা যাক সাধারণত যেকোনো ত্রিমাত্রিক বস্তুকে যদি আমরা ওয়ারফ্রেম গুলো দিয়ে সংযুক্ত করতে যাই তার অর্থ আমরা শীর্ষবিন্দুগুলো এবং প্রান্ত বিন্দু গুলোর মত কিছু খুঁজে পেতে চাইছি উদাহরণ হিসেবে যদি আমি একটা ঘনক আয়তঘনক ওয়ারফ্রেম মডেলে প্রকাশ করতে চাই আমার যেটা প্রয়োজন হবে সেটা হল শীর্ষবিন্দু গুলোর মতন কিছু একটা এগুলো হলো শীর্ষবিন্দুগুলো এবং আমাদের আরো বেশকিছু তথ্য যেমন ডাটা স্ট্রাকচার গুলো যাতে এই শীর্ষবিন্দুগুলো সংযুক্ত বা আবদ্ধ আছে যদি আমাদের সেই তথ্যগুলো থাকে তবেই কেবল মাত্র আমরা এই দুটোকে সম্ভবত এই প্রান্তগুলো দ্বারা সংযুক্ত করার একটা অবস্থায় থাকতে পারি এগুলো সম্ভবত ঐ প্রান্তগুলো দ্বারা সংযুক্ত এগুলো সেই প্রান্তগুলো দ্বারা সংযুক্ত এবং এই ভাবে চলছে সুতরাং সেখানে একটা উপযুক্ত ডাটা ম্যানেজমেন্ট আছে যেটা দিয়ে কাউকে এটা করতে হবে সুতরাং ওয়ারফ্রেম মডেলে আমরা এই প্রকারের আড়ালে থাকা রেখাগুলোকে দেখাই না কিন্তু এটাতে V শীর্ষবিন্দুগুলো এবং এই প্রান্ত গুলো থাকবে যেকোনো ত্রিমাত্রিক বস্তু আমরা প্রকাশ করতে চাইলে এটাকে সংযুক্ত করতে এগুলো হলো ন্যূনতম তথ্য যেগুলোর আমাদের প্রয়োজন হবে এখন যদি আমরা এই নোড গুলো শীর্ষবিন্দুগুলো প্রান্ত বিন্দু গুলো এবং অন্যান্য প্রকারের রূপরেখা পথগুলো করার ব্যাপারে যত্নবান না হই একই বিন্দুগুলো আমাদেরকে বিভ্রান্তকারি তথ্যও দিতে পারে যদি আমরা এই তথ্যগুলো সাবধানতার সঙ্গে সংযুক্ত করার একটা অবস্থায় না থাকি তাহলে হয়তো এটা সেখানে চলে যাবে এটা সেখানে আসবে এটা আসবে এবং আমরা যেটা পাবো সেটা একটা জটিল চিত্র হয়ে উঠবে যেটা পর্যবেক্ষণ করাও যেতে পারে সুতরাং যখন আমরা ওয়ারফ্রেম মডেল গুলো ব্যবহার করি এই শীর্ষবিন্দুগুলো তাদের সংযোগগুলোর সামঞ্জস্য সাধন করে শ্রেণীবিন্যাসটা সাবধানতার সঙ্গে অনুসরণ করতে হবে সাধারণত এই ওয়ারফ্রেম মডেল গুলো পৃষ্ঠতল সংক্রান্ত তথ্য যেমন আকার এবং বিন্যাস প্রভৃতি রাখে যেরকম পৃষ্ঠতল 40 ডিগ্রীতে 50 ডিগ্রীতে এবং প্রভৃতিতে বিন্যস্ত আছে এবং সমস্ত তথ্যগুলোই একসারি প্রান্তের সঙ্গে সম্পর্কিত সুতরাং আমাদের সবসময় প্রান্তগুলো থাকে যেমন এটা হলো একটা প্রান্ত এটা অন্য প্রান্ত এটা আরেকটা প্রান্ত এবং এরকম সুতরাং একসারি প্রান্ত সব সময় সেখানে থাকবে এবং এই প্রান্ত গুলো সাধারণত একে অপরকে ছেদ করে একটা ত্রিমাত্রিক বস্তু তৈরি করে এবং সাধারণত এটা প্রয়োজনীয় নয় যে আমাদের এই প্রান্ত বিন্দু গুলো শুধুমাত্র রেখার দ্বারাই সংযুক্ত করতে হবে তারা বাঁকা রেখার দ্বারাও সংযুক্ত হতে পারে এখানে আমাদের সেরকম একটা উদাহরণ আছে যদি এগুলো বিন্দুগুলো হয় যেগুলোকে আমরা প্রান্ত হিসাবে সংজ্ঞায়িত করেছি তবে আমরা বৃত্তচাপ গুলোর দ্বারাও গঠন করতে পারবো যদি আমি একই প্রকারের বস্তুগুলোর পুনরাবৃত্তি করি সম্ভবত আমি ত্রিমাত্রিক আকারগুলো গঠনের একটা অবস্থায় থাকবো উদাহরণ হিসেবে আমি যদি খুব লম্বা পাইপের মতন একটা কিছু পেতে চাই তাহলে আমাদের ঐ প্রকারের একের পর এক সংযুক্ত অসংখ্য চোঙাকৃতি উপাদান থাকবে যদি আমাদের একটা বাঁকানো পাইপ থাকে তাহলে আবার সেই চোঙাকৃতি অংশের কিছুটা অংশ অন্যান্য কিছু বিষয়গুলোকে আলাদা প্রকারের কিছু বাঁকা রেখা এবং বৃত্তচাপ দ্বারা সংযুক্ত করার একটা অবস্থায় আমরা থাকবো সামগ্রিকভাবে ওয়ারফ্রেম মডেলে সব সময় শীর্ষ বিন্দু গুলোর স্থানাঙ্কের মান থাকে এবং কোন একটা নির্দিষ্ট প্রান্তের সঙ্গে সম্পর্কযুক্ত শীর্ষবিন্দুগুলো কি এবং সেই প্রান্ত বিন্দু থেকে কি কোনো তল গঠিত হয়েছে এগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য এখন যখন আমরা এই প্রান্ত গুলো শীর্ষবিন্দু গুলোর দিকে দেখি কাউকে যত্ন সহকারে ডাটাবেস স্ট্রাকচার গুলো গঠন করতে হয় সেখানে বিভিন্ন প্রকারের ক্রিয়া কলাপ আছে অথবা কেউ হয়তো বিভিন্ন সমবায় গুলো ব্যবহার করতে পারে এদের মধ্যে একটা হল সম্পর্কজনিত ক্রিয়া কলাপ গুলো যেখানে এটাতে আমরা একসারি তালিকা এবং ত্রুটিগুলো সঞ্চয় করার জন্য ব্যবহার করব যেরকম কিছু একটা যেটা হলো শীর্ষবিন্দুর তালিকা V 1 V 2 V 3 V 4 খানিকটা এরকম এবং তারপর কিছু একটা প্রান্ত তালিকা যাতে ঐ সমস্ত শীর্ষবিন্দুগুলো সংযুক্ত হয়েছে যার ফলে এটা একটা প্রান্ত তৈরি করেছে যদিও এখানে এই 0 0 1 0 0 0 1 0 0 0 1 এটা একটা ঘনক তৈরি করতে পারে কম্পিউটারকে এটা শেখাতে আমাদের শুধুমাত্র শীর্ষবিন্দুগুলোর তথ্য সঞ্চয় করলে হবে না বরং সেই তথ্যগুলো লাগবে যেগুলো দ্বারা দুটো শীর্ষবিন্দু সংযুক্ত আছে সুতরাং এখানে চারটে শীর্ষবিন্দুর জন্য আমাদের 1 2 3 4 5 6 এরকম সমবায় গুলো আছে 4টে থেকে দুই জোড়ার মধ্যে একটা সমবায় আমাদের গঠন করতে হবে এই উপায়ে আমরা কম্পিউটারকে শেখাই অথবা এটাকে সঞ্চয় করি এটা বলার জন্য যে এটা সেই নির্দিষ্ট ঘনকের একইভাবে সেখানে ট্রি স্ট্রাকচার গুলো হবে কাউকে যত্নবান হতে হবে খানিকটা যেমন বস্তুটা কী কোন পৃষ্ঠতল গুলো সংযুক্ত এবং প্রত্যেকটা পৃষ্ঠতলে সেখানে কতগুলো করে প্রান্ত আছে এবং সেই প্রান্ত গুলোতে শীর্ষবিন্দু গুলো কোনগুলো এবং এই শীর্ষবিন্দুগুলোতে x এবং y এর তথ্য গুলো কি সুতরাং কাউকে একটা বিস্তারিত শ্রেণীবদ্ধ কাঠামো দিয়ে যেতে হবে সুতরাং সেখানে তোমার প্রাথমিক প্রোগ্রামিং এর ধারণা গুলো আসবে কখনো কখনো শ্রেণিগুলোকে সংজ্ঞায়িত করাও এই বিন্দুগুলোকে সংযুক্ত করার জন্য একটা প্রয়োজনীয় ধারণা এবং এছাড়াও যখন তোমরা এই বিন্দুগুলোকে যুক্ত করবে তখন একটা নেটওয়ার্ক সংযুক্ত হবে উদাহরণ হিসেবে ডাটা পয়েন্টার গুলো স্বাভাবিকভাবেই আসবে একটা পৃষ্ঠতলের মতন যার E 1 E 4 E 6 প্রান্ত গুলো আছে সুতরাং E 1 গঠন করতে সম্ভবত তোমরা 1 এবং 2 বিন্দুগুলো ব্যবহার করতে পারো সুতরাং এগুলো স্বাভাবিকভাবেই একটা পয়েন্টেড ভ্যারিয়েবেল হিসাবে সংযুক্ত সচরাচর প্রত্যেকটা শীর্ষবিন্দুর 3 টে স্থানাঙ্ক x y z আছে এবং প্রত্যেকটা প্রান্ত দুটো শীর্ষবিন্দুর দ্বারা সীমাবদ্ধ যদি আমি প্রান্তের মতন কিছু একটা বলি উভয় দিকেরই সম্ভবত এই শীর্ষবিন্দুগুলো থাকবে এবং সাধারণত প্রত্যেকটা শীর্ষবিন্দুতে অন্তত 3টে প্রান্ত ছেদ করে কিছু যেমন যদি আমি বলি এটা হলো শীর্ষবিন্দু হয়তো সেখানে একটা প্রান্ত থাকতে পারে আরেকটা প্রান্ত আসছে আরেকটা প্রান্ত যাচ্ছে সেইভাবে একটা নেটওয়ার্ক গঠন করা হবে এমনকি তলের মতো কিছু একটা সংজ্ঞায়িত করতেও তোমার 3টে প্রান্তের প্রয়োজন হবে উদাহরণ হিসেবে এখানে আমাদের একটা ত্রিভুজাকার তল আছে এটা হল 1ম প্রান্ত 2য় প্রান্ত 3য় প্রান্ত শীর্ষবিন্দুগুলো V 1 V 2 এবং V 3 হতে পারে আমি যেরকম বলেছি এই ওয়ারফ্রেম মডেল গুলো একটা ত্রিমাত্রিক বস্তুর নিম্নমাত্রার প্রকাশভঙ্গি এটা হল সংক্ষিপ্ত উপায় যেভাবে কেউ একটা 3D বস্তু প্রকাশ করতে পারে এর নিজস্ব সুবিধাগুলো আছে যেমন যখন তোমরা জ্যামিতিটা লোড করছো অথবা সম্ভবত জ্যামিতিটা বিশ্লেষণ করছো অথবা সম্ভবত জ্যামিতিটার পরবর্তী প্রক্রিয়াজাতকরণ করছো শুধু তোমার জন্য নয় ইঞ্জিনিয়ারিং ডিজাইনের পরিপ্রেক্ষিতেও এই ওয়ারফ্রেম মডেল গুলোকে কম্পিউটারে লোড করা সহজ এবং মেমোরি ক্লিয়ার করাও সহজ তারা তাড়াতাড়ি এবং দক্ষতার সঙ্গে তথ্য বহন করতে পারে এবং আমাদের অসংখ্য ভিউগুলো থাকবে যেগুলোকে আমরা সহজেই গঠন করতে পারবো যেকোনো রেখা গুলো যেগুলো আমরা দেখছি সম্ভবত সেগুলো পৃষ্ঠতল গুলোর ছেদের ফলে তার অর্থ হলো কোন পৃষ্ঠতল গুলো সংযুক্ত সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যেকোনো ধারাবাহিক বিশ্লেষণ যেমন বস্তুগুলোকে ডিজাইনের ক্ষেত্রে একটা অন্যতম জনপ্রিয় হলো নিউমেরিক্যাল মেথড যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং এ ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস বলি তথ্য বিশ্লেষণ করার জন্য এই ওয়ারফ্রেম মডেল গুলো প্রাথমিক ধাপ এমনকি আজকের দিনে লোকেরা কম্পিউটার কন্ট্রোলড মেশিন গুলো CNC মেশিন গুলো ব্যবহার করে এই প্রকারের মেশিন গুলোয় কেউ সরাসরি ওয়ারমডেল গুলোর তথ্য সরবরাহ করতে পারে সুতরাং প্রয়োজনীয় ক্রিয়া কলাপ গুলো যেমন টার্নিং এবং অন্যান্য বিষয়গুলো সহজেই গঠিত হতে পারে যে কোনো উচ্চ ক্রমের মডেল গুলো আমরা গঠন করতে চাইলে একটা ওয়ারফ্রেম হলো প্রাথমিক ধাপ তাদের কিছু অসুবিধাও আছে যদি আমরা এই তালিকা নিয়ে সতর্ক না থাকি যে কোন প্রান্ত গুলো সংযুক্ত আছে এটা খুঁজে বের করা খুব সহজ হবে না যে আমরা কোন প্রকারের 3D বস্তুর দিকে দেখতে চাইছি উদাহরণ হিসেবে এটার দিকে দেখা যাক আমাদের এগুলো হলো শীর্ষবিন্দু এক্ষেত্রে শুধুমাত্র এই শীর্ষবিন্দুর তথ্যগুলো আছে এবং যেগুলো প্রান্ত গুলোর মতন সংযুক্ত সেই শীর্ষবিন্দুগুলো সাপেক্ষে সেখানে একটা তফাৎ আছে তারপর বস্তুটাকে সেই উপায়ে প্রকাশ করা যেতে পারে এমনকি এটা সেই উপায়েও প্রকাশ করা যেতে পারে এবং এটা সেই উপায়েও প্রকাশ করা যেতে পারে অথবা অন্য কোনো বস্তু যেটা পর্যবেক্ষণ করা যেতে পারে সুতরাং ওয়ারফ্রেম মডেলগুলো ব্যবহারের ক্ষেত্রে কাউকে যত্নবান হতে হবে সুতরাং পৃষ্ঠতল গঠনের ক্ষেত্রে সেখানে সব সময় অস্পষ্টতা থাকবে এবং এটা বস্তুটার আয়তন কিংবা তলগুলো সম্পর্কে কিছুই বলবে না সাধারণত অনুমান করাটা খুবই অস্পষ্ট অথবা ব্যাখ্যা করাটা খুবই কঠিন এবং তাদের গণনা সংক্রান্ত তথ্য যেমন দুটো তলের মধ্যে ছেদক রেখা অথবা ছেদকারি মডেল গুলো নির্ণয় করার কোন ক্ষমতা থাকেনা যখন তোমাদের দুটো তিনটে মডেল থাকে যেগুলো পরস্পরকে ছেদ করেছে সেগুলো এই লেখচিত্র গুলোকে প্রকাশ করে সংযোগগুলো খানিকটা কঠিন হয়ে উঠবে এখন আমরা সারফেস মডেল নামে আরেকটা বিষয়ে দেখব সুতরাং আমরা শিখেছি সেখানে তিন প্রকারের মডেল আছে একটা হল ওয়ারফ্রেম মডেল আর হলো সারফেস মডেল গুলো এবং সলিড মডেল গুলো সুতরাং এখন আমরা এই সারফেস মডেলগুলোর জন্য যাবো একটা সারফেস মডেল একটা বস্তুর বহিরাবরণ প্রকাশ করে এই বহিরাবরণের অথবা এই উপাদানের কোনো বেধ থাকেনা এবং সাধারণত এই পৃষ্ঠতল গুলোকে আমরা গাণিতিক অপেক্ষকগুলোর দ্বারা সংজ্ঞায়িত করি কোনো কিছুকে একটা তল হিসাবে বর্ণনা দেবার জন্য আমরা প্যারামেট্রিক পরিবর্তন ব্যবহার করি এবং এই সারফেস মডেল গুলো হাইডিং লাইন গুলো না দেখিয়ে ওয়ারফ্রেম মডেলগুলোতে থাকা যেকোনো অস্পষ্টতা অথবা স্বতন্ত্রতাকে অপসারিত করে এবং শুধুমাত্র সারফেস মডেল গুলোতেই ভালো ভিজুয়ালাইজেশন এবং ভিজুয়ালাইজেশন ও রেন্ডারিং সম্ভব এবং এই নেটওয়ার্কে বস্তুগুলোকে আরো বেশি বাস্তবসম্মত দেখায় যেমন উদাহরণ হিসেবে মোল্ড ডিজাইন ডাই ডিজাইন এই প্রকার বিষয়গুলো এই সারফেস মডেল গুলোর দ্বারা খুব সহজেই গঠন করা সম্ভব এমনকি জটিল ফ্রী ফর্মড পৃষ্ঠতল গুলো যেমন জাহাজের কাঠামোগুলোয় এরোপ্লেন ফিউজলাজ গুলোয় এবং গাড়ির কাঠামোয় আমরা এই সারফেস মডেল গুলো ব্যবহার করতে পারি এবং রুক্ষতা রং রিফ্লেক্টিভিটি সম্পর্কে কোনো কিছুকে আমরা সারফেস মডেলগুলোতে সহজেই নিযুক্ত করতে পারি ওয়ার মডেলগুলোর ধারণা 1900 নাগাদ এসেছিল যখন লোকেরা নির্দিষ্ট বিবেচনার দিকে দেখার চেষ্টা করছিল এবং বোঝার চেষ্টা করছিল সেগুলো কিভাবে পৃষ্ঠতল গুলোকে প্রকাশ করে পৃষ্ঠতল গুলোকে সংযুক্ত করে আবার পাবার জন্য লোকেরা এই বিন্দুগুলোর মতন ওয়ারফ্রেমগুলো নিয়ে যেতে অভ্যস্ত ছিল তারপর 1930 40 নাগাদ লোকেরা সারফেস মডেল নামে কিছুর দিকে দেখা শুরু করল কারণ তারা বস্তু গুলোতে ড্রাগ লিফট সম্পর্কে জানতে আরো বেশি আগ্রহী হল উদাহরণ হিসেবে এখানে আমরা একটা এয়ারক্রাফট দেখাচ্ছি পৃষ্ঠতলটা কি হওয়া উচিত কারণ আগেকার দিনে এয়ারক্রাফটে সেখানে সব সময় একটা অভ্যন্তরীণ গঠন থাকতো তার ওপরে তোমরা এটাকে পৃষ্ঠতলগুলো দিয়ে ঢাকবে এখন কিভাবে সেই পৃষ্ঠতলটা সম্ভবত সেই এরোপ্লেনে যাবে যাতে কেউ সেই বস্তুর ওপর কম পরিমাণ ড্রাগ এবং বেশি পরিমাণ লিফট পায় কারণ আগেকার দিনের নির্মাণ প্রক্রিয়াগুলো সাধারণ যৌগিক পদার্থ ব্যবহার করে হতো না সুতরাং তাদেরকে বস্তুটাকে ভালো করে সংজ্ঞায়িত করতে হবে এবং সম্ভবত সেটা অভ্যন্তরীণ পরিকাঠামো দ্বারা অনুমোদিত সুতরাং ডিফর্মিং রিভেটিং এই প্রকারের পদ্ধতি গুলো পৃষ্ঠতলের তথ্যের প্রয়োজন হয় এবং 1940 এর সময় সম্পূর্ণ সারফেস মডেলিং এর ধারণা এসেছিল এবং তারপর সেগুলো প্যারামেট্রিক পরিবর্তনগুলো ব্যবহার করে আরো উন্নত করা হয়েছে বিশেষ করে পৃষ্ঠতল গুলোর জন্য কুন এর উপায় যেটা আমরা পরের ক্লাসগুলোতে শিখব সেখানে বিভিন্ন প্রকারের তলগুলো যেমন বেজিয়ার তলগুলোস্প্লাইন তলগুলো আছে এবং কোনো অর্থে এই কুন পৃষ্ঠতলগুলোর দ্বারা পৃষ্ঠতলের ছেদ বিষয়ক এই অস্পষ্টতা অপসারিত হবে সুতরাং যেখানে লেখচিত্র গুলো সম্পর্কে প্যারামেট্রিক তথ্য আমরা ব্যবহার করব এর অর্থ হলো সেখানে একটা লেখচিত্র হতে পারে সেখানে আরেকটা লেখচিত্র আছে সেখানে আরেকটা লেখচিত্র আছে সেখানে আরেকটা লেখচিত্র আছে এই লেখচিত্রগুলোকে কিভাবে যুক্ত করে পৃষ্ঠতলের মতো কিছু একটা প্রকাশ করা যায় সেখানে একটা উপায় আছে যেভাবে এই সম্পূর্ণ সারফেস মডেলিং প্যারামেট্রিক পরিবর্তনে কাজ করে বিশেষ করে এই প্রকারের সারফেস মডেলিং শেল গুলো যেমন বুলেট গুলোর জন্য ব্যবহার হয় তোমরা ঐ শেলে বহিঃস্থ শেলে অথবা সেই গম্বুজ প্রকারের বস্তুগুলোয় এটাকে দেখতে চাও গাড়ির বডি প্যানেল গুলো এয়ারক্রাফট ফিউজলাজ গুলো বা হতে পারে ফ্যান ব্লেড গুলো টুইস্টেড ফ্যান ব্লেড গুলো অথবা সম্ভবত বায়ু টারবাইন ব্লেডগুলো এই প্রকারের বিষয়গুলোর পৃষ্ঠতল জটিল পৃষ্ঠতল গুলো আছে সেই প্রকারের বিষয় গুলো কিভাবে তৈরি করতে হয় তার জন্য সারফেস মডেলিং এর ধারণা প্রয়োজন এবং জাহাজ নির্মাণ এবং আরেকটা হল জুতোর ইন্ডাস্ট্রি এতেও সেগুলো ব্যাপকভাবে বিস্তৃত এবং খুবই জনপ্রিয় যদি তোমরা মেকানিক্যাল ইন্ডাস্ট্রি গুলোর দিকে দেখো ফর্জিং এবং কাস্টিং ক্রিয়া কলাপে মূলত এই সারফেস মডেলিং নীতিগুলো ব্যবহার করা হয়ে থাকে বিশেষত আমরা একটা শব্দ ব্যবহার করি যার নাম CAD কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং আরো কম্পিউটার এইডেড ডিজাইনিং এই প্রকারের ধারণা গুলোতে পৃষ্ঠতলের গঠনের প্রয়োজন হয় সেখানে সেগুলো গঠন করার জন্য কম্পিউটার প্যাকেজ গুলো আছে এবং আমরা শিখবো কি করে এই সফটওয়্যার গুলো পেছন থেকে ওই সফটওয়্যার গুলো কাজ করে সুতরাং প্রথমে বাঁকা তলগুলোর গঠন শুরু করা যাক যেগুলোকে আমরা স্প্লাইন বলবো যেটা থেকে তারপরে 3D পৃষ্ঠতল গুলো চলে যাবে বা জালিকা গঠন করবে কিছু একটা যেরকম যদি আমি একটা পাত্র তৈরি করতে চাই প্রয়োজনীয় তথ্য যেটা আমার প্রয়োজন হবে সেটা হলো একটা লেখচিত্রের মতন এবং আমার হয়তো অক্ষের মত কিছু একটার প্রয়োজন হবে যদি আমি এটা বরাবর এই সমগ্র স্প্লাইনটাকে ঘোরাই আমি একটা কাপ গঠনের অবস্থায় থাকবো এটা 0 বেধবিশিষ্ট একটা তল যেটাকে আমরা গঠন করতে চাই সুতরাং এই প্রকারের স্প্লাইন গুলো ব্যবহার করে কেউ এটা গঠন করার একটা অবস্থায় থাকবে সুতরাং এই বিন্দুগুলোর উপর নির্ভর করে আমরা সেখানে একটা কম্পিউটার প্রোগ্রাম বলবো সুতরাং সফটওয়্যার যেটা আমরা শিখছি সেটা হলো যখন তুমি স্ক্রিন টা স্পর্শ করতে চলেছো অথবা সম্ভবত বিন্দুটা ক্লিক করেছো তখন তোমাদের সেই প্রোগ্রামিংয়ে সামনের দিকের থেকে এই তথ্য নিয়ে পেছনের দিকে পাঠিয়েছে সেই প্রান্তগুলো শীর্ষবিন্দুগুলো নাও এগুলোকে যুক্ত করো একটা স্প্লাইনের মতো কিছু একটা যুক্ত করো তারপরে এটা তোমার থেকে জানতে চাইবে যে তুমি কোন অক্ষ সাপেক্ষে এটাকে ঘোরাতে চাইছো তোমাকে সেই বিন্দুগুলো সম্পর্কে তথ্য জানতে চাইবে তুমি সেগুলো নেবে তারপর এটা ঘুরবে এবং এই বস্তুগুলো গঠন করবে সুতরাং সেখানে পেছনে এবং সামনের দিকে প্রচুর তথ্য চলতে থাকবে যেটা আমরা পরের ক্লাসগুলোতে শিখব অন্য পদ্ধতি হলো সরাসরি পৃষ্ঠতলের পোল এবং কন্ট্রোল বিন্দুগুলো কারসাজির মাধ্যমে পৃষ্ঠতল গঠন করা বিশেষ করে সমতল পৃষ্ঠ তল আরেকটা হল চোঙ আকৃতি অথবা কনিক্যাল পৃষ্ঠতল গুলো এবং আমরা বলি স্কাল্পচারড পৃষ্ঠতল গুলোতে বিভিন্ন প্রকার পৃষ্ঠতলের শ্রেণীবিভাগ করা হয় এটা একটা সমতল পৃষ্ঠ তল হয় পেছনদিকে এটা কেমন ভাবে কাজ করে তা হল এই P 0 P 1 P 2 বিন্দুগুলো দিয়ে অতিক্রান্ত একটা সমতল পৃষ্ঠতল দেওয়া হয়েছে যখন তোমরা কম্পিউটারে পৃষ্ঠতল গঠন করো সম্ভবত আমাদের P 1 P 2 P 3 বিন্দুগুলো x y z স্থানাঙ্ক গুলো দিতে হয় হয় আমরা স্ক্রিনে স্টাইলাস টাচ গুলোর সাহায্যে এটাকে টাইপ করবো অথবা হয়তো ঐ পৃষ্ঠতলে একটা মাউস ক্লিক করে করবো যেখানে আমরা x y z এর তথ্য দেবো একবার আমাদের সেই x y z এর তথ্য থাকলে এটা পেছনে u v এর একটা প্যারামেট্রিক পরিবর্তন P গঠন করবে পৃষ্ঠতলে অবস্থিত যেকোনো বিন্দু এই প্রথম বিন্দু P 0 দ্বিতীয় বিন্দু P 1 এবং তৃতীয় বিন্দু P 2 এর তথ্য ব্যবহার করে ইন্টারপোলেট করা যেতে পারে কারণ আমরা এই শীর্ষবিন্দুগুলো থেকে তল গঠন করতে চাইছি সুতরাং যদি শীর্ষবিন্দুগুলো না হয় তবে একটা তল যেটা এই তিনটে বিন্দু দিয়ে অতিক্রান্ত হয়েছে তা ওই প্রকারের প্যারামেট্রিক পরিবর্তনের দ্বারা গঠন করা সম্ভব এবং আমরা করতে চাই কারণ এটা হল একটা তল এটার একটা বাঁকা তল থাকতে পারে সুতরাং সাধারণ ভেক্টর গুলোও প্রয়োজনীয় এটা হতে পারে একটা সমতল প্রকারের পৃষ্ঠতল এটা সামান্য বাঁকা প্রকারের পৃষ্ঠতল হতে পারে অথবা সম্ভবত সেই তলের অভিমুখও আমাদের প্রয়োজন সুতরাং সেই তলের অভিলম্বও আমাদের প্রয়োজন কিন্তু আমাদের শুধুমাত্র তিনটে বিন্দু সম্পর্কে তথ্য আছে আমাদের অভিপ্রেত বা আগ্রহের তল যেটা আমরা গঠন করতে চাই সেই তল সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা জানিনা সুতরাং সেক্ষেত্রে P 2 P 0 বিন্দুগুলোর সঙ্গে একটা ক্রস গুণন নিয়ে আমরা আবার P 1 P 0 এর সাপেক্ষে অভিলম্ব ভেক্টর ব্যবহার করি একইভাবে P 1 P 0 P 2 P 0 ক্রস গুণন গুলো আমরা করবো সেটা ব্যবহার করে তলটার সঙ্গে লম্বভাবে কি হতে পারে সেটা গঠন করার একটা অবস্থায় আমরা থাকবো সেই কালার ম্যাপিং এর উপর ভিত্তি করে আমরা করবো তাই তো এবং পরের ক্লাসগুলোতে আমরা সারফেস মডেলগুলো এবং বিভিন্ন প্রকারের স্প্লাইন তলগুলো সম্পর্কে শিখবো